Software Testing সফটওয়্যার টেস্টিং Prof Rajib Mall প্রফেসর রাজীব মাল Department of Computer Science and Engineering কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ Indian Institute of Technology Kharagpur ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর Lecture - 05 লেকচার - 05 Unit Testing ইউনিট টেস্টিং এই সেশানে স্বাগত তাহলে আমরা ইউনিট টেস্টিং এর বিষয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব আমরা বলছিলাম যে ইউনিট টেস্টিং এ প্রতিটি ইউনিটকে অন্য ইউনিটের থেকে স্বাধীনভাবে পরীক্ষা করা হয় তাহলে এর প্রকৃত অর্থ হল যদি কোনও ইউনিটকে অন্য কোনও ইউনিট থেকেও call করার প্রয়োজন হয় এবং এটি অন্য কোনও ইউনিটকে call করে তবে আপনাকে এটি স্বাধীনভাবে পরীক্ষা করতে হবে তাই আমাদের এখানে driver এবং স্টাবস নামে একটি ছোট সফ্টওয়্যার লিখতে হবে ড্রাইভার এমন একটি যা ফাংশন বা ইউনিটের আচরণকে উদ্দীপিত করে অথবা যা এই ইউনিটটিকে কল করে এবং সম্ভবত পরীক্ষিত ইউনিটটির জন্য কিছু তথ্য সরবরাহ করে অন্যদিকে স্টাব এটি এমন কোনও ফাংশনের আচরণকে উদ্দীপিত করে যা এখনও লেখা হয়নি বা এটি উপলব্ধ নেই সুতরাং আমরা অন্য ইউনিটের চেয়ে আলাদাভাবে এই ইউনিটটি পরীক্ষা করছি এবং অতএব আমরা এখানে একটি স্টাব ব্যবহার করি যা অন্য ইউনিটের আচরণ অনুকরণ করে সম্ভবত আমরা এখানে কিছু মান রেখেছি যদি 2 বলা হয় অন্যান্য ইউনিটকে এই ডেটা 2 দিয়ে ডাকা হয় তারপরে এটি 11 বা কিছু সরবরাহ করে সুতরাং শুধুমাত্র খুঁজে দেখা হতে পারে এগুলি খুব সাধারণ সফ্টওয়্যার ড্রাইভার এবং স্টাব এবং এগুলি অন্যান্য ইউনিটের আচরণ অনুকরণ করে কারণ আমরা এই ইউনিটটিকে বিচ্ছিন্নভাবে পরীক্ষা করছি এটা সামান্য কিছু ব্যাখ্যা করে সুতরাং এটি ইউনিট এবং তারপরে স্টাব হল যাকে এই ইউনিটটিকে কল করতে হবে এবং আমরা এখানে স্টাব লিখেছি কিছু নমুনা তথ্যর জন্য আমরা সন্ধান করছি এবং এর জন্য যদি আপনার ডেটা যদি এটি কোনও মান দিয়ে ডাকা হয় কেবল দেখুন ফলাফলটি এখানে দেখুন এবং তা ফেরত দেয় যদিও ড্রাইভার এটি কেবল পরীক্ষার অধীনে প্রক্রিয়াটিকে একটি ইউনিট হিসাবে কল করে না সম্ভবত এটির অন্যান্য global ডেটাও থাকতে পারে যার জন্য এই পদ্ধতির প্রয়োজন হতে পারে ইউনিটটির জন্য কিছু global ভেরিয়েবলের প্রয়োজন হতে পারে ড্রাইভার এর কাছে এটা থাকতে পারে এখন আসুন একটি ছোট কুইজ করা যাক আমরা ইউনিট টেস্টিং জানি কমপক্ষে এর উদ্দেশ্য কী এখন আপনি কী ভাবেন ইউনিট টেস্টিং কোনও validation বা verification এর ক্রিয়াকলাপ হবে ইউনিট টেস্টিং validation বা verification এর ক্রিয়াকলাপ হবে কিনা এর কিছুক্ষণ আগে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি আসলে উত্তরটি হল ইউনিট টেস্টিং verification এর ক্রিয়াকলাপ হবে এটি কোনও validation কার্যকলাপ নয় validation র অর্থ হল requirement specification র ক্ষেত্রে আমরা পুরো সিস্টেমের কাজ পরীক্ষা করছি অন্যদিকে ইউনিট পরীক্ষায় আমরা ডিজাইনের সম্বন্ধে কেবলমাত্র ফাংশন বা ইউনিটের একটি পরীক্ষা করছি উচ্চ স্তরের নকশা বা বিস্তারিত নকশা দুঃখিত বিস্তারিত নকশায় এই ইউনিটের জন্য স্পেসিফিকেশন থাকবে ইউনিট পরীক্ষার সময় আমরা যাচাই করছি কোডটি বিস্তারিত নকশার সাথে মিল রেখে লেখা হয়েছে কিনা এবং তাই ইউনিট টেস্টিং একটি verification র ক্রিয়াকলাপ এখন আসুন দেখুন আমরা ইউনিট পরীক্ষার জন্য পরীক্ষার কেসগুলি কীভাবে ডিজাইন করি পরীক্ষার কেসগুলি ডিজাইনের জন্য মূলত 3 টি প্রধান পন্থা রয়েছে একটি ব্ল্যাক বক্স অ্যাপ্রোচ হোয়াইট বক্স অ্যাপ্রোচ এবং গ্রে বক্স অ্যাপ্রোচ ব্ল্যাক বক্স পদ্ধতি নামটাই বলে দিচ্ছে আমাদের কোডটি নেই আমাদের ইউনিটের কোডটি দেখার প্রয়োজন নেই আমরা কেবল ইউনিটের ইনপুট আউটপুট আচরণটি দেখি এটি হল স্পেসিফিকেশন বিশদ স্পেসিফিকেশন যেখানে আমাদের এই ইউনিটটি থাকবে এটি কী করে একটি ডেটা দেওয়া হয়েছে এটি কী করে কী ফলাফল দেয় এবং তারপরে আমাদের কাছে এই হোয়াইট বক্স পরীক্ষা রয়েছে যেখানে আমাদের আসলে কোডটি দেখতে হবে আমরা কোডটি লক্ষ্য করি পরীক্ষার কেসগুলি ডিজাইন করার জন্য কিছু কোড উপাদানগুলি cover করা হচ্ছে কিনা তার সিদ্ধান্তের ভিত্তিতে সিদ্ধান্তগুলি শর্তাদি এবং বিবৃতি ইত্যাদির উপর ভিত্তি করে তৃতীয়টি grey box পদ্ধতির যেখানে আমরা ইউনিটের নকশাটি দেখি এবং আমরা পরীক্ষার কেসগুলি নিয়ে আসি সুতরাং ব্ল্যাক বক্সে আমরা কেবল ইনপুট আউটপুট আচরণটি দেখি এবং পরীক্ষার ক্ষেত্রে উপস্থিত হই হোয়াইট বক্সে আমরা কোডটি দেখি এবং source কোডের উপর ভিত্তি করে আমরা পরীক্ষার কেসগুলি ডিজাইন করি Grey বক্সে আমরা ইনপুট আউটপুট স্পেসিফিকেশনগুলি দেখতে পাই না সাদা বাক্সও নয় ওহ দুঃখিত কোড আমরা কেবল এটির নকশাটি দেখি এবং তার উপর ভিত্তি করে আমরা পরীক্ষার কেসগুলি নিয়ে আসি প্রথমে ব্ল্যাক বক্স পদ্ধতির দিকে নজর দেওয়া যাক ব্ল্যাক বক্স পদ্ধতির মধ্যে সফ্টওয়্যারটি আসলে আমরা যে ইউনিটটি বিবেচনা করছি তা একটি ব্ল্যাক বক্স হিসাবে বিবেচিত কোডটি কীভাবে লেখা হয়েছে তা আমরা জানি না আমরা কেবল জানি যে এটি কী ইনপুট নেয় এবং এটি কী আউটপুট দেয় সুতরাং এটিকে সফ্টওয়্যারটির ফাংশনাল স্পেসিফিকেশন হিসাবও বলা হয় সুতরাং পরীক্ষার কেসগুলি এখানে ফাংশনাল স্পেসিফিকেশনের দিকে তাকিয়ে তৈরি করা হয়েছে আমাদের এখানে কোডটি দেখার দরকার নেই এবং এই কারণেই ব্ল্যাক বক্স টেস্টিংকে ফাংশনাল টেস্টিংও বলা হয় তবে ব্ল্যাক বক্স পরীক্ষার কৌশলগুলি দেখার আগে আসুন আমরা একটি খুব প্রাথমিক প্রশ্নের উত্তর দিই যে এই ব্ল্যাক বক্স পরীক্ষার বিষয়ে কোনটি শক্ত আমরা ইনপুট ডেটা জানি আমরা জানি যে ফলাফল হিসাবে কি উৎপাদন করা হবে সুতরাং এখানে কোনটা কঠিন এই ব্ল্যাক বক্স পরীক্ষা সম্পর্কে কঠোর এটি খুব শক্ত কারণ সাধারণত ব্যবহারিক সফ্টওয়্যারটির জন্য ইউনিটের ডেটা ডেটা ডোমেন অত্যন্ত বড় হবে তাহলে ডেটা ডোমেনের সমস্ত উপাদানগুলির সাপেক্ষে পরীক্ষা করা খুব কঠিন হবে এবং কেবল এটিই নয় ইউনিটটি একাধিক প্যারামিটার নিতে পারে এবং প্রতিটি প্যারামিটারের ডেটার স্থান থাকতে পারে এবং যখন আমরা পরীক্ষা করি আমাদের কেবল প্রতিটি প্যারামিটারের নেওয়া ডেটা মানগুলি বিবেচনা করতে হবে তা নয় বিভিন্ন প্যারামিটারগুলির বিভিন্ন সংমিশ্রণও আমাদের পরীক্ষা করতে হবে সমস্ত মান গ্রহণ করার জন্য কেবল প্যারামিটার থাকা যথেষ্ট নয় আমাদের একটি প্যারামিটারের প্রতিটি মান পরীক্ষা করতে হবে যখন অন্যান্য প্যারামিটারগুলির জন্য সমস্ত মান বিবেচনা করা হয় তখন ফলাফলগুলি কী হয় তাহলে এটি সমন্বয় হয় বিভিন্ন প্যারামিটারগুলির জন্য মানগুলির সংমিশ্রণ সুতরাং এটি কঠিন সমস্যা কেবলমাত্র একটি প্যারামিটার লাগলেও পরীক্ষার কেসগুলির সংখ্যা খুব বড় হতে পারে এবং পরে সাধারণত আপনাকে একাধিক প্যারামিটার বিবেচনা করতে হবে কেবল সমস্যাটি ব্যাখ্যা করার জন্য আমরা একটি খুব সাধারণ উদাহরণ গ্রহণ করব এটি হল আমরা একটি খুব সাধারণ কোড লিখেছি আর্গুমেন্ট হিসাবে 2 টি integer লাগে আমাদের ইউনিটটি এখানে একটি ফাংশন ফাংশনের নাম checkequal প্যারামিটার হিসাবে 2 টি integer গ্রহণ করে তারপরে শূন্য রিটার্ন করে যদি তারা সমান না হয় এবং 1 রিটার্ন করে যদি তারা সমান হয় খুব তুচ্ছ ফাংশন এবং আমরা এটি পরীক্ষা করার চেষ্টা করছি তবে আমরা যদি exhaustively পরীক্ষা করতে চাই এটি x এবং y এর সমস্ত সম্ভাব্য মানগুলির জন্য কাজ করে কিনা আমাদের কতগুলি মান হয় তা বিবেচনা করতে হবে x এবং y এর জন্য ডোমেনের আকারটি কী সুতরাং একটি 64 বিট কম্পিউটার ধরে x এর ডোমেনের আকার 264 এবং একইভাবে y এর জন্য 264 এবং তারপরে আমাদের এই 2 টি প্যারামিটারের সমস্ত সম্ভাব্য সংমিশ্রণগুলি বিবেচনা করতে হবে এবং তাই এটি 2128 হয়ে যায় এবং তারপরে যদি আমরা সত্যিই এই ডেটা মানটি পরীক্ষা করি 2128 আসুন আমাদের কৌতূহলের জন্য এটি কতক্ষণ সময় নেবে তা পরীক্ষা করে দেখুন যদি আমরা 10 সেকেন্ড সময় নিই একে খুব দ্রুত keying করে রেখেছি প্রতিটি মান এক জোড়া মান সমস্ত সম্ভাব্য মান প্রবেশ করতে বিলিয়ন বছর সময় লাগবে তবে আপনি এটি বলতে পারেন কেন স্বয়ংক্রিয়ভাবে এই সমস্ত সম্ভাব্য মানগুলি তৈরি করা হয় না এবং কম্পিউটারটিকে চালিত হতে দেওয়া হয় সুতরাং এটি সমস্ত সম্ভাব্য মান উৎপন্ন করতে দীর্ঘ সময় নেবে কারণ প্রতিটি নিষ্পাদন করতে নির্দিষ্ট সময় লাগে এবং এটি দীর্ঘ সময় ধরে চলতে থাকবে এবং কেবল এটিই নয় এই জাতীয় স্বয়ংক্রিয় পরীক্ষার নিজস্ব সমস্যা রয়েছে কারণ যদি ফলাফল উৎপন্ন হয় তবে আমরা জানি না যে এটি সঠিক ফলাফল কিনা সুতরাং আমরা কেবল সনাক্ত করতে পারি তা হল ক্রাশ যাইহোক আমরা এখানে সত্যিই যা উল্লেখ করতে চেয়েছিলাম তা হল ব্ল্যাক বক্স পরীক্ষার বিষয়ে কঠোর বিষয়টি হল সম্ভাব্য ডেটা আইটেমগুলির সংখ্যা অত্যন্ত বড় সুতরাং পরীক্ষার কেস ডিজাইনে আমাদের উদ্দেশ্য হল পরীক্ষার কেসগুলির একটি সেট ডিজাইন করা যা সমস্ত সম্ভাব্য মানগুলির সাথে পরীক্ষার মতো কার্যকর হওয়া উচিত তবে আমাদের পরীক্ষাগুলির ন্যূনতম সংখ্যা ব্যবহার করা উচিত তাহলে কিভাবে আমরা তা করতে পারি ব্ল্যাক বক্স পরীক্ষার মূল ধারণা আমরা বেশ কয়েকটি ব্ল্যাক বক্স কৌশল দেখব তবে এই বিষয়গুলির মধ্যে একটি সাধারণ বিষয় হল আমরা ডোমেনের একটি মডেল তৈরি করি কারণ ডেটা ডোমেন খুব বড় আপনি সত্যিই কার্যকরভাবে এটি পরীক্ষা করতে পারবেন না ডোমেনটিকে নিজেই দেখে সমস্ত সম্ভাব্য মান গ্রহণ করা ছাড়া আমরা একটি মডেল তৈরি করি এবং তারপরে এই মডেলটিকে আমরা ডোমেন মডেল হিসাবে ডাকি এবং এই ডোমেন মডেলের উপর ভিত্তি করে আমরা এই মডেল থেকে পরীক্ষার ডেটা নির্বাচন করি সুতরাং এটি এখানে মূল ধারণা এখন তার উপর ভিত্তি করে আসুন আমরা কীভাবে পরীক্ষার কেসগুলি ডিজাইন করি তা দেখতে দিন তার আগে আসুন হোয়াইট বক্স পরীক্ষা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়া যাক হোয়াইট বক্স পরীক্ষা আমরা কোডটি লক্ষ্য করি এবং তার উপর ভিত্তি করে আমরা জানি সফ্টওয়্যারটির অভ্যন্তরীণ কাঠামো কী এবং তাই হোয়াইট বক্স পরীক্ষাকে স্ট্রাকচারাল টেস্টিং বলে এখন আসুন আমরা ব্ল্যাক বক্স পরীক্ষার দিকে লক্ষ্য করি এবং কীভাবে আমরা পরীক্ষার কেসগুলি ডিজাইন করি ব্ল্যাক বক্স টেস্টের কেসগুলি ডিজাইনের জন্য উপলব্ধ বিভিন্ন কৌশলগুলি কী ব্ল্যাক বক্স টেস্ট কেস হিসাবে আমরা যেমন বলছি আমরা কেবল ইনপুট আউটপুট আচরণটি দেখি আমরা ইনপুট সংশ্লিষ্ট আউটপুট কী হবে জানি এবং সিস্টেম সে সম্পর্কে আমাদের কোন জ্ঞান নেই এটি একটি কালো বাক্সের মতো হাজির হয় এবং সেইজন্য একে ইনপুট আউটপুট চালিত টেস্টিং বা ডেটা চালিত পরীক্ষা হিসাবেও বলা হয় তাহলে পরীক্ষার কেস ডিজাইনের ক্ষেত্রে আমাদের লক্ষ্যটি যতটা সম্ভব পরীক্ষার কেস কম সংখ্যক সহ পরিপূর্ণ ইনপুট পরীক্ষার সামগ্রিকতা অর্জন করা অনেকগুলি ব্ল্যাক বক্স টেস্ট কৌশল বিদ্যমান রয়েছে Scenario coverage Equivalence partitioning Special value testing Boundary value testing Cause effect testing Combinatorial testing orthogonal array testing এবং আরো অনেক আসুন আমরা এই কৌশল গুলি দেখি প্রথমে আমরা equivalence class testing দেখে নিই Equivalence class testing এ আমাদের ডোমেনের একটি মডেল তৈরি করতে হবে তাকে equivalence partition বলা হয় আমরা ইনপুট ডোমেনকে equivalence class এ ভাগ করি ধারণাটি হল পার্টিশনটি এমনভাবেই করা হয় সুতরাং আমরা ডেটা ইনপুট ডেটা কতগুলো ক্লাসে বিভক্ত করব যাতে করে প্রতিটি ক্লাস হবে যখন আপনি যে কোনও ক্লাসের মান বিবেচনা করবেন ফলাফল একই ক্লাসের অন্য কোনও মান বিবেচনা করার মতো হবে সুতরাং প্রোগ্রামটি একটি equivalence class র অন্তর্ভুক্ত প্রতিটি ইনপুট মানের জন্য একইভাবে আচরণ করে আপনি বিবেচনা করলে আমরা equivalence class গুলি বিকাশ করেছি যে কোনও equivalence class র জন্য সমস্ত মান অন্যান্য মানের সাথে সমান এই অর্থে যে কোনও একটি মান সহ সফ্টওয়্যারটি পরীক্ষা করা সেই শ্রেণীর অন্যান্য সমস্ত মানগুলির সাথে পরীক্ষা করার মতোই উপযুক্ত আপনি যদি পরিস্থিতি নির্ভর টেস্টিং করে থাকেন পরিস্থিতি ভিত্তিক পরীক্ষায় এটি খুব সহজ যেখানে আমরা কেবল সফ্টওয়্যারটির দৃশ্যধারণ করি আসুন আমরা বলি বই ফেরতের উদাহরণ পরিস্থিতিগুলি এমন হতে পারে যে বইটি সফলভাবে ফিরে এসেছে অন্য একটি পরিস্থিতি হতে পারে এমন কেউ আছেন যাঁরা বইটি সংরক্ষণ করেছিলেন এবং তাই বইয়ের রিটার্ন করা যায়নি সুতরাং এটি না পারলেও সত্যিই এটি ছিল যখন অন্য কেউ সংরক্ষণ করেছিল তখন এটি করা যায় না সুতরাং এটি একটি দৃশ্য তৃতীয় দৃশ্যটি হতে পারে সদস্যের সদস্যতার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং পুনর্নবীকরণের সময় এটি বলেছে যে সদস্যপদটির মেয়াদ শেষ হয়ে গেছে আপনি বইটি পুনর্নবীকরণ করতে পারবেন না বইটি ফেরত দিয়ে দিন তো এই দৃশ্যপটটি সঠিকভাবে বাস্তবায়িত হয় কি সুতরাং একটি পরিস্থিতি ভিত্তিক পরীক্ষায় requirement specification documentটি সাধারণত সমস্ত ক্রিয়াকলাপ বিভিন্ন কার্যকারিতাগুলিকে নথিভূক্ত করে দেয় এবং পরিস্থিতি ভিত্তিক পরীক্ষায় আমরা প্রতিটি দৃশ্যের প্রয়োগের জন্য পরীক্ষার কেসগুলি লিখি সুতরাং equivalence partitioning এ স্পষ্টতই প্রতিটি দৃশ্য একটি আলাদা equivalence class এটি বলে যে যদি আমরা পরিস্থিতিগুলি জানি এই ইউনিটের স্পেসিফিকেশনটি জানি এবং আমরা জানি এটির জন্য দৃশ্যগুলি কী কী তখন আমাদের অন্তত অনেকগুলি equivalence class থাকবে কমপক্ষে যতগুলো ক্রিয়া কলাপের দৃশ্য রয়েছে ততো সংখ্যক অবশ্যই আরও equivalence class থাকবে আসুন আমরা ওই গুলো দেখি Equivalence class পরীক্ষার ভিত্তি হল ইনপুট ডোমেন আমরা বিভিন্ন equivalence class এ বিভক্ত করছি সুতরাং এই ইনপুট ডোমেনটি 3 টি equivalence class এ বিভক্ত হয়ে গেছে এবং এর মূল ভিত্তিটি হল আমরা যদি এই equivalence class থেকে যে কোনও একটি মান গ্রহণ করি যা সিস্টেমটি একই class থেকে নেওয়া অন্য কোনও মানের মতোই পরীক্ষা করা উচিত সুতরাং equivalence পরীক্ষার জন্য আমরা কেবল একটি মান বিবেচনা করি সুতরাং যে কোনও মান অন্য কোনও মানের মতোই ভাল এই অনুমানের পিছনে যুক্তিটি কী অনুমানটি হল এই অনুমানের ভিত্তিটি হল একবার একদা একটি বৈশিষ্ট্য সফ্টওয়্যারটিতে এই পরীক্ষার ডেটাগুলির একটি ব্যবহার করা হয় এটি নির্দিষ্ট উপাদানগুলি কার্যকর করে এবং অন্যান্য সমস্ত উপাদান প্রোগ্রামের উপাদানগুলির একই সেটটি কার্যকর করছে এবং সুতরাং আমরা যদি লক্ষ্য করি যে এটি যদি একটির সাফল্য হয় তবে তা অন্যগুলোর জন্যও সফল হবে যদি এটির জন্য এটি একটি ব্যর্থতা হয় এবং অন্য সমস্তগুলোর জন্য ব্যর্থতা হবে এখানে মূল অনুমানটি হল এখানে যে কোনও একটি উপাদান প্রোগ্রামের উপাদানগুলির একই সেট অন্য কোনও ডেটা হিসাবে অনুশীলন করবে এখন এখানে সবচেয়ে কঠিন সমস্যা equivalence partitioningগুলিতে এটি একটি ইউনিট এবং এর ইনপুট আউটপুট বিবরণ দেওয়া হয় আমরা কীভাবে equivalence classগুলি ডিজাইন করব সুতরাং একটি বিষয় হল আমরা পরিস্থিতিগুলি চিহ্নিত করি আমরা ইনপুট ডেটা পরীক্ষা করি আমরা বিভিন্ন ডেটার জন্য তৈরি হতে পারে আউটপুট পরীক্ষা এবং তারপরে এর ভিত্তিতে আমরা equivalence classগুলি ডিজাইন করি সুতরাং equivalence classর partitionগুলি কীভাবে ডিজাইন করা যায় সে সম্পর্কে আমাদের কিছু নির্দেশিকা থাকতে পারে একটি হল যদি কোনও ইনপুট ডেটা এমন মানগুলির একটি সীমা দ্বারা নির্দিষ্ট করা থাকে যা এটি শূন্য থেকে 1000 বা অন্যকিছু নিতে পারে এবং তখন আমাদের 1 টি বৈধ এবং 2 টি অবৈধ equivalence class থাকবে যদি এটি নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার ডেটা নির্দিষ্ট করে তবে আমাদের কাছে 1 টি বৈধ এবং 1 টি অবৈধ equivalence class রয়েছে যদি এটি হয় যে ইনপুটটি বুলিয়ান এবং তারপরে আমাদের 1 টি বৈধ এবং 1 অবৈধ equivalence class রয়েছে উদাহরণস্বরূপ আমরা বলছি একটি টেলিফোন নম্বরের জন্য অঞ্চল কোডের মান 10000 এবং 90000 এর মধ্যে হয় তাহলে equivalence classগুলি কী হবে তাহলে এখানে 3 টি equivalence class হবে 2 টি অবৈধ 10000 এর চেয়ে কম 30000 এরও বেশি দুঃখিত 90000 এবং 10000 থেকে 90000 এর মধ্যে বৈধ equivalence class একইভাবে আপনার একটি 6 অক্ষরের string যুক্ত পাসওয়ার্ড থাকতে পারে সুতরাং এখানেও আমাদের 1 টি equivalence class থাকবে যা 6 টির চেয়ে কম অক্ষরের এবং অন্য একটি equivalence class যা হল ঠিক 6 অক্ষরের তৃতীয় equivalence class যা 6 অক্ষরের বেশি অক্ষরের এখন আসুন আমরা কী আলোচনা করেছি তার উপর ভিত্তি করে কয়েকটি উদাহরণ দেখি এবং দেখি যে আমরা equivalence classগুলি সনাক্ত করতে পারি কিনা এবং পরে আমরা কিছু অনুশীলনও করব যাতে আপনি equivalence class ডিজাইনের অনুশীলন করতে পারেন কিনা তা পরীক্ষা করতে পারেন এবং পরীক্ষার অধীনে থাকা ইউনিটের উপর নির্ভর করে equivalence classগুলি ডিজাইন করা খুব চ্যালেঞ্জিং হতে পারে আসুন আমরা শুরু করে দেখি আসুন একটি খুব সাধারণ সমস্যাটি দেখি আমাদের ইউনিট বা একটি ফাংশন 3 টি integer নেয় ত্রিভুজের 3 টি দিক বোঝায় এখন আমাদের ফাংশনটি কেবল ত্রিভুজটির ধরণটি লিখেছে এটি সমদ্বিবাহু বিষমবাহু এবং সমবাহু কিনা সুতরাং আমাদের ফাংশন যা আমরা লিখেছি 3 টি integer লাগে এবং তারপরে ত্রিভুজটির ধরণ কী এটি সমদ্বিবাহু বিষমবাহু এবং সমবাহু বা ত্রিভুজই নয় তা প্রদর্শিত হয় সুতরাং আমরা কীভাবে test caseগুলির নকশা করব আমরা একটি দৃশ্যের কভারেজ করি যা প্রথম জিনিস কেবল এখানে দেখুন যে এগুলি ক্রিয়াকলাপের বিভিন্ন দৃশ্য একটি দৃশ্যে এটি সমদ্বিবাহু অন্য দৃশ্যে বিষমবাহু তৃতীয় দৃশ্যে সমবাহু চতুর্থ দৃশ্যে ত্রিভুজ নয় ইত্যাদি লিখে রাখে আমাদের অবশ্যই পরীক্ষার ডেটা দুঃখিত equivalence class থাকতে হবে সমদ্বিবাহু বিষমবাহু এবং সমবাহু বা ত্রিভুজই নয় তার জন্য কারণ প্রোগ্রামটির বিভিন্ন উপাদান অনুশীলন করা হয় যখন আমরা ঘোষণা করি যেখানে ফাংশনটি 3 টি পক্ষকে সমদ্বিবাহু বিষমবাহু বা সমবাহু হিসাবে ঘোষণা করে সুতরাং আমরা কেবল এখান থেকে 1 টি মান এখান থেকে 1 টি মান এখান থেকে 1 টি মান নিই সুতরাং এগুলি একবার আমাদের সাথে এটির equivalence class হলে আমাদের সেই মানগুলি হয় সুতরাং এখানে মূল ধারণাটি হল equivalence class এ প্রথম স্তর আমাদের ডিজাইন করা মানগুলির 2 টি সেট রয়েছে equivalence class এর 2টি সেট এখানে 2 টি equivalence class 2 সেট আসলে equivalence classর বৈধ সেট এবং equivalence classর অবৈধ সেট প্রথমত আমাদের এখানে 2 টি আছে বৈধ অবৈধ এবং এই প্রতিটি জন্য আমরা নকশা করি আমরা বৈধতার মধ্যে পরবর্তী equivalence class খুঁজছি সুতরাং এগুলি বৈধ equivalence class গুলির সেট এবং এগুলি অবৈধ equivalence classর সেট এবং তারপরে একবার আমরা equivalence class partitionটি করে ফেললাম আমরা সমস্ত বৈধ equivalence class এবং সমস্ত অবৈধ equivalence class খুঁজে পেয়েছি আমরা এলোমেলোভাবে তাদের প্রত্যেকের থেকে একটি মান বাছাই করি এবং এটি আমাদের equivalence class র পরীক্ষার স্যুট তৈরি করবে তাহলে এখানে থামবো এবং আমরা পরবর্তী সেশানে এই পয়েন্ট থেকে চালিয়ে যাব Glossary English Word Word Meaning Driver ড্রাইভার ড্রাইভার Stub স্টাব স্টাব Requirement specification রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন প্রয়োজনীয়তা নির্দিষ্টকরণ Equivalence class ইকুইভ্যালেন্ট ক্লাস সমতা শ্রেণি